প্রফেসর হ্যালো এবং ডিজাইন থিংকিং এর পরবর্তী পর্যায়ে তোমাদের স্বাগতম এটি সমাধান পর্যায়ের ডেমো সংস্করণ সমাধান একটি খুব আকর্ষণীয় পর্যায় কারণ এখানেই তুমি তোমার সৃজনশীলতা প্রকাশ করতে পারো একে কখনও কখনও থিংকিং এর অপসারী অংশ বলা হয় ডাইভারজেন্ট হলো যখন তুমি নিজেকে প্রকাশ করবে এবং নিজের সব শক্তি উৎসর্গ করবে সেই সমস্যার অনেক সমাধান তৈরিতে যেটা তুমি অনেকদিন ধরেই বিশ্লেষণ করছো তাহলে ডিজাইন থিংকিং এর দুটি পর্যায় রয়েছে একটি হল অভিসারী পর্যায় যেখানে আমরা একটি সমস্যার গভীরে যাই এবং দেখি যে তোমার ব্যবহারকারীর কি প্রয়োজন এবং পরের পর্বে আমরা অপসারণশীল চিন্তাভাবনা করি যেখানে আমরা প্রচুর ধারণা তৈরি করি এটা দেখতে যে কোনটা উপযুক্ত হবে সুতরাং সর্বদা মনে রাখবে যে যখনই তুমি একটি সমাধান তৈরি করবে তোমাকে এটির বিচার করতে হবে না তবে সর্বদা এটি পরীক্ষা করো যে এটি তাদের জন্য সমস্যার সমাধান করছে কিনা তোমার জনতাদের সাথে কথোপকথনের মাধ্যমে হোক বা তোমার সহকর্মীদের জিজ্ঞাসা করতে হবে আসলে এটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে কিনা এটি কি দ্বন্দ্বের সমাধান করেছে এটি কি দ্বন্দ্বের উভয় পক্ষকে সম্মোধন করছে তাই এই পর্যায়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটি সমাধান করো তাহলে যেহেতু এখানে সবসময় আমাদের দল আছে আমরা তোমার জন্য মস্তিষ্কচর্চা সরাসরিভাবে করতে যাচ্ছি এবং বরাবরের মতো আমাদের স্টিকি নোটও আছে দুটি স্টিকি নোট আছে যা তুমি দেখতে পাচ্ছো সেগুলোতে সমস্যার শর্তগুলো রয়েছে যা আমরা আজ সমাধান করতে চলেছি আমি এখানে বাকি শোটা পরিচালনা করার দায়িত্ব আমার দলকে দিচ্ছি ঠিক আছে তারপর তোমাদের ওপর বন্ধুরা সিদ্ধার্থ মাতুরি ধন্যবাদ স্যার সুতরাং আমাদের শেষ ভিডিওতে আমরা দ্বন্দ্ব বা সমস্যার জন্য আমরা একটি কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে এসেছি যেটি হলো শেয়ার করা নোটের সংখ্যা সুতরাং দুটি কাঙ্খিত ফলাফলই হলো আমরা যে প্যারামিটারগুলি দেখছি প্রস্তুতির জন্য কম সময় এবং বিষয়টা আরও ভালোভাবে বোঝা তাহলে আমরা এই কাঙ্ক্ষিত ফলাফলটি বের করে আনার জন্য কিভাবে এই সমাধানগুলি নিয়ে সমাধানটি প্রয়োগ করতে পারি তা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তাই প্রথমে আমরা প্রস্তুত হওয়ার জন্য কম সময় দিয়ে শুরু করতে চাই যেখানে সমস্ত শিক্ষার্থী বা যে শিক্ষার্থীরা তার সমবয়সীদের কাছ থেকে নোট জিজ্ঞাসা করতে ইচ্ছুক তাদের প্রাথমিকভাবে প্রস্তুতির জন্য কম সময় প্রয়োজন তাহলে এটা কিভাবে করা যায় নীতিন কুরিয়ান স্পষ্টতই যদি প্রস্তুতির সাথে কম সময় জড়িত থাকে তাহলে এর অর্থ হলো যে নোটগুলি শেয়ার করা দরকার তার সংখ্যা কম হওয়া উচিত তাহলে সঠিক ব্যক্তি কে হবে যার কাছ থেকে তুমি তোমার নোট পেতে পারো আমি মনে করি আমাদের সেই দিকগুলোতে চিন্তা করা উচিত তুমি তোমার সমস্ত সমবয়সীদের কাছ থেকে নোট পাওয়ার পরিবর্তে বরং তোমার এক বা কিছু জনের কাছ থেকে একটি নোট পাওয়ার দিকে মনোনিবেশ করা উচিত যা তোমাকে পছন্দসই ফলাফল দেবে ঠিক সুতরাং এক হবে শিক্ষক সিদ্ধার্থ মাতুরি একদম যাতে এই সমস্ত তথ্যের সবচেয়ে বিশ্বস্ত উৎস হতে পারে সুতরাং শিক্ষক শিক্ষার্থীদের সাথে নোট শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে সাধারণত কম সময় লাগবে যদি সবাই শিক্ষক ক্লাসে পড়ানোর সময়ই নোট গ্রহণ করে এবং এটি একই সাথে ঘটছে সুতরাং যদি শিক্ষক তাহলে আমরা এটা নামিয়ে রাখব স্যার Professor Yeah So one idea per note you can probably write it down and just place it there the way you wanted প্রফেসর হ্যাঁ সুতরাং প্রতি নোটের জন্য একটি করে ধারণা তুমি সম্ভবত এটি লিখে রাখতে পারো এবং তুমি যেভাবে চেয়েছিলে সেখানে রেখে দিতে পারো সিদ্ধার্থ মাতুরি সুতরাং শিক্ষক নোট শেয়ার করে নিচ্ছেন তাই শিক্ষকরা তার নোটগুলি সরাসরি শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন এখন কোন্ ধরনের মাধ্যমে বা কিভাবে শিক্ষকরা সাধারণত শিক্ষার্থীদের সাথে এই নোটগুলি শেয়ার করেন নীতিন কুরিয়ান তাই সাধারণ অভ্যাস হবে যে তিনি যেন তার নোট প্রস্তুত করে রাখেন নোটগুলি ক্লাসের একজন বিশেষ ছাত্রকে দেবেন সম্ভবত ক্লাসের প্রিফেক্ট এবং তারপরে তাকে ফটোস্ট্যাট নোটের ফটোকপি নিতে হবে এবং এটি সমস্ত শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে হবে এবং আমি মনে করি এটি একটি বেশ কষ্টকর প্রক্রিয়া হবে সিদ্ধার্থ মাতুরি ঠিক অবশ্যই নীতিন কুরিয়ান তাহলে আমরা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের সমাধান করতে পারি বা এই সমস্যার সমাধান দিতে পারি সিদ্ধার্থ মাতুরি তাহলে যদি আমরা সমাধানের মধ্যে প্রযুক্তি অন্তর্ভুক্ত করার কথা বলি তাহলে আমাদেরও বুঝতে হবে কিভাবে প্রযুক্তি বুদ্ধিমান বা কোন্ ধরনের পরিকাঠামো রয়েছে যা এই ধরনের সমাধানকে অন্তর্ভুক্ত করতে পারে নীতিন কুরিয়ান তাহলে আমাদের স্কুলগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করতে হবে একটি যেখানে পরিকাঠামো নোট শেয়ার করে নেওয়ার জন্য একধরনের প্রযুক্তিকে অনুমতি দেয় সিদ্ধার্থ মাতুরি পরিকাঠামো সহ স্কুল এবং উল্লিখিত পরিকাঠামো ছাড়া স্কুল এখন যদি একটি স্কুল থাকে আসুন এমন একটি পরিস্থিতি বিবেচনা করি যেখানে স্কুলের এমন পরিকাঠামো আছে যাতে প্রযুক্তির মাধ্যমে শেয়ার হতে পারে এইরকম কিছু করার জন্য প্রযুক্তি ব্যবহার করুন তাই সম্ভবত আমরা একটি অনলাইন সংগ্রহস্থল ব্যবহার করতে পারি যেখানে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষক তার নোট বা প্রস্তুতি আপলোড করতে পারেন নীতিন কুরিয়ান উপাদান সিদ্ধার্থ মাতুরি সংগ্রহস্থলে এমন উপাদান থাকে যেখানে শিক্ষার্থীরা ক্লাস রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসার পরিবর্তে সরাসরি নিজেরাই সেই সংগ্রহস্থল অ্যাক্সেস করতে পারে এরমধ্যে প্রত্যেকের কম ঝামেলা হয় এবং যেখানে তারা তাদের তথ্য পেতে পারে সুতরাং একটি সংগ্রহস্থল থাকা যেখানে ছাত্র এবং শিক্ষকরা পারেন নীতিন কুরিয়ান শিক্ষকদের উভয়েরই সংগ্রহস্থলে অ্যাক্সেস আছে সিদ্ধার্থ মাতুরি তাই পরিকাঠামোযুক্ত বিদ্যালয়গুলির জন্য ছাত্র এবং শিক্ষকদের জন্য একটি সাধারণ সংগ্রহস্থল থাকতে হবে নীতিন কুরিয়ান পরিকাঠামো ঠিক সিদ্ধার্থ মাতুরি তারপর পরিকাঠামোবিহীন স্কুলের জন্য সুতরাং এটি এমন একটি পরিস্থিতি হবে যা তুমি ইতিমধ্যেই উল্লেখ করেছো নীতিন কুরিয়ান ঠিক যেখানে শিক্ষার্থীদের শেয়ার করে নেওয়ার জন্য শারীরিক মাধ্যম থাকতে হবে সিদ্ধার্থ মাতুরি সুতরাং এটি শিক্ষক থেকে একজন প্রতিনিধি ক্লাস সিআর থেকে বাকি ক্লাসের মধ্যে প্রফেসর এবং সিআর হল ক্লাসের প্রতিনিধি সিদ্ধার্থ মাতুরি সুতরাং এটি প্রস্তুতির জন্য কম সময় নেওয়ার ক্ষেত্রে সুতরাং এইগুলি কিছু কার্যকর সমাধান যা আমরা এখনই চিন্তা করতে পারি সুতরাং অন্যটি হলো কাঙ্ক্ষিত ফলাফলের আরেকটি অংশ হল বিষয়টি আরও ভালভাবে বোঝা সুতরাং কল্পনা করুন যে শিক্ষার্থীরা তাদের মধ্যে তাদের নোট শেয়ার করছে এবং শিক্ষকও করছেন সুতরাং বিষয়টি এই ভালো করে বোঝার জন্য তাদের কাছে আদর্শ পরিস্থিতি কী হতে পারে নীতিন কুরিয়ান বিষয় সম্পর্কে আরও ভালো বোঝাপড়া তাহলে ভালো বোঝাপড়া আসবে যখন তারা শিখছে তারা ক্লাসে যা কিছু শিখছে তার সাথে শিক্ষক দ্বারা যে নোটগুলি তাদের শেয়ার করা হয়েছে সেটা মিলিত হয় সিদ্ধার্থ মাতুরি তাহলে শিক্ষা হলো একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতি তুমি যত বেশি অনুশীলন করবে ততই তুমি পাবে নীতিন কুরিয়ান ভালো বোঝাপড়া সিদ্ধার্থ মাতুরি তাই আমি মনে করি হ্যাঁ ক্লাসে কী ঘটছে এবং তারা তাদের সহপাঠীদের কাছ থেকে যে নোটগুলি শেয়ার করেছে তা মূলত নীতিন কুরিয়ান মেলানো হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি তাই আমি মনে করি এটি প্রথম পদক্ষেপ হওয়া উচিত যেমন সব শিক্ষার্থীরা অথবা শিক্ষার্থীরা যারা তাদের নোট শেয়ার করতে ইচ্ছুক সেই বিষয়ে তাদের বোঝাপড়া সমান হওয়া উচিত নীতিন কুরিয়ান কমপক্ষে বিষয়টির অনুরূপ বোঝাপড়া অন্যথায় এটি আরও ভাল বোঝার পরিবর্তে আরও বিভ্রান্তি তৈরি করবে সিদ্ধার্থ মাতুরি সমবয়সীদের মধ্যে বিষয়টির অনুরূপ বোঝাপড়া নীতিন কুরিয়ান তাহলে এটা কিভাবে বৈধ করা যায় বা কিভাবে বিষয়টির অনুরূপ বোঝাপড়া একত্রিত হতে পারে এবং একটি সাধারণ নোট তৈরি করতে পারে যেখানে শিক্ষার্থী শুধু এটি উল্লেখ করতে পারে এবং বিষয় সম্পর্কে তার বোঝাপড়া যা সে শিখেছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় সম্পূর্ণ হয়েছে সিদ্ধার্থ মাতুরি ঠিক আবার এই বিষয়ে ফিরে যাওয়া যাক যদি কোনো ছাত্রের কাছে সবচেয়ে ভালো বিকল্প এটা হয় যে শিক্ষকের থেকে নোট নেওয়া নীতিন কুরিয়ান শিক্ষক ঠিক সিদ্ধার্থ মাতুরি যাতে এটা সরাসরি বোঝা যায় যে তিনি যা শেখাচ্ছেন তা আমাদের প্রস্তুতিমূলক উপাদানে ইতিমধ্যেই আছে নীতিন কুরিয়ান ঠিক তাহলে কি হবে যদি আমরা শিক্ষকের নোটগুলি অন্তর্ভুক্ত করতে সক্ষম হই এবং ছাত্ররা তার ক্লাস থেকে মূলত যা বুঝেছে এবং সেগুলি সেই সাধারণ সংগ্রহস্থলে সংকলন করে যেখানে নোটের চূড়ান্ত সম্পাদনাযোগ্য সংস্করণ প্রত্যেকের জন্য রয়েছে এবং প্রতিটি ছাত্রের শেখার জন্য রয়েছে প্রফেসর আমি আমার নিজের অভিজ্ঞতার অংশ হিসেবে যা যোগ করতে চাই তা হল এই বইগুলি যেখানে শিক্ষার্থীরা বা কেউ এতে টীকাযুক্ত করেছে যেমনটা বলা যায় কখনও কখনও আমরা এটিকে তাদের নিজস্ব ব্যবহৃত পাঠ্যপুস্তক বলি লোকেরা আসলে এটা হাইলাইট করে এবং তাদের নিজস্ব নোটগুলি লিখে রাখে আমি খুঁজেছি যে এটা শুধু অরূপান্তরিত পাঠ্যপুস্তকের চেয়ে অনেক বেশী উপকারী হতে পারে তাই তুমি সম্ভবত সূত্র দিতে পারো যে এটার একটি ফিজিক্যাল ফর্ম থাকতে হবে আমার অনুমান সংগ্রহস্থলে এটি সহজ হবে টীকাকরণটা ধরা যেতে পারে এবং এই সমস্ত সিদ্ধার্থ মাতুরি এবং আমরা কি এইসব অনুচ্ছেদ এইসব লাইন উল্লেখ করতে পারি প্রফেসর ঠিক এটা একটা দারুন বুদ্ধি সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ বইগুলোর মধ্যে টীকা প্রফেসর হ্যাঁ তাহলে তার এর সাথে সংকলন সংকলিত নিয়ে বলা উচিত হ্যাঁ নীতিন কুরিয়ান তাই মূলত আপনার কাছে একটি প্রাথমিক বিষয়বস্তু থাকবে যা এই সংগ্রহস্থলে আপলোড করা হচ্ছে যা ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পরিবর্তন করতে পারে সুতরাং এটি একটি পরিশোধিত নোট পরিশোধিত বিষয়বস্তু না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি হতে থাকে এবং এটি সর্বদা শিক্ষকের ক্লাসে যা শেখানো হয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ হবে কারণ যে শিক্ষার্থীরা তার ক্লাস করেছে তারাই মূলত যাবে এবং এই বিষয়ে পরিবর্তন করে শ্যাম পাল এম হ্যাঁ তাই বলে তুমি কি মনে করো না যে প্রতিটি ছাত্র যদি সংগ্রহস্থলে অ্যাক্সেস করতে পারে তবে সমস্যা হবে কারণ তারা সেখানে কিছু পরিবর্তন করতে পারে এবং নীতিন কুরিয়ান হ্যাঁ তাই আবার এমন এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটর থাকা উচিত যার এই জায়গায় থাকা উচিত যার সুপার অ্যাক্সেস থাকবে যার উচিত শ্যাম পল এম খোঁজো নীতিন কুরিয়ান পর্যায়ক্রমে বিষয়বস্তু দেখো এবং নিশ্চিত করো যে অপ্রয়োজনীয় বা এই ধরনের বিষয়বস্তু পাওয়া যাচ্ছে না সিদ্ধার্থ মাতুরি সুতরাং অ্যাডমিনিস্ট্রেটরের একটি বিষয়বস্তু পর্যালোচনা দল থাকা উচিত যারা সেগুলো যাচাই করবে শ্যাম পাল এম সমস্ত কিছু যাচাই সিদ্ধার্থ মাতুরি ঠিক প্রফেসর এছাড়াও আমি মনে করি এটি এই বিষয়টিরও সমাধান করে যে মাঝে মাঝে যখন স্কুলের শিক্ষক বা শিক্ষকরা তাদের নোট লেখেন তখন তারা এটি তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে তাদের নিজস্ব বোঝাপড়া থেকে লেখেন এবং তারা বুঝতে পারেন না যে তারা জ্ঞানের অভিশাপকে কী বলে আমি কোথাও পড়েছি তারা জানে না যে প্রথম স্তরে শিক্ষার্থী হওয়া কী সুতরাং তারা সম্ভবত কিছু স্তরে নেমে যেতে পারেন কিন্তু তারা সম্ভবত সেখানে পৌঁছাতে পারছেন না তাই প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীরা এটিকে আরও সমৃদ্ধ করে তুলছে প্রকৃতপক্ষে অন্যান্য শিক্ষার্থীদেরও শিক্ষকের নোটগুলির সাথে গতি বাড়াতে সহায়তা করে সুতরাং তুমি যে দিকে যাচ্ছো তা আমার পছন্দের সিদ্ধার্থ মাতুরি একদম স্যার সুতরাং একটি বিষয়বস্তু পর্যালোচনা দলের অ্যাডমিন যেখানে তারা সমস্ত বিষয়বস্তু পর্যালোচনা করবে যেমন স্যার বলেছিলেন যেখানে শিক্ষার্থীরা আসছে বিষয়বস্তু সম্পাদনা করছে যেখানে তারা সমস্ত বিষয়বস্তু পর্যালোচনা করবেন যেমন স্যার বলছেন যেখানে শিক্ষার্থীরা আসছে বিষয়বস্তু সম্পাদনা করছে তারপরে অবশেষে এটি একটি পরিমার্জিত বিষয়বস্তুর দিকে আসে যা শিক্ষক ক্লাসে শিখিয়েছেন সুতরাং এটি আবার আমরা যে সংগ্রহস্থল ব্যবহার করছি তার সাথে সরাসরি সংযুক্ত নীতিন কুরিয়ান সুতরাং আমি মনে করি আমাদের সম্ভবত ফিরে আসা উচিত এবং দেখা উচিত যে আমাদের পরীমিতিগুলি পূরণ হচ্ছে কিনা প্রফেসর হ্যাঁ তাই প্রত্যাশিত ফলাফলের সাথে সবকিছু মিলছে কিনা তা পরীক্ষা করে দেখো এটি কি প্রস্তুতির সময় কমিয়ে দিচ্ছে এবং সেই সাথে বিষয়টির আরও ভালোভাবে বোঝাপড়া হচ্ছে এবং যদি আমি সেই চলরাশিটি মনে রাখি যা তোমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে ছিল এটা কম সংখ্যক নোট শেয়ার করার দিকে অগ্রসর হওয়া উচিত কারণ এই ধরণের নোটগুলি পড়ার সময় ব্যক্তিটি যে সময় ব্যয় করে তা হ্রাস করে আমি মনে করি এটি সেই দিকে যাচ্ছে তাই সাধারণত সেই জিনিসগুলি তোমাকে মনে রাখতে হবে সিদ্ধার্থ মাতুরি ঠিক প্রফেসর আচ্ছা সিদ্ধার্থ মাতুরি তাই আমরা আদর্শ অবস্থাতেও আছি যেখানে এটি একটি বিষয়বস্তু হবে যা শিক্ষক আপলোড করেছেন সমস্ত শিক্ষার্থীরা সেই বিষয়বস্তুতে যাবে যে কেউ যারা যোগ করতে পরিবর্তন করতে সংশোধন করতে চায় তা করো এবং ফিরে আসো তাই এটাই সেই একই বিষয়বস্তু যা বারবার সংশোধন করা হচ্ছে নীতিন কুরিয়ান বারবার সুতরাং তোমার একটি মাত্র বিষয়বস্তু আছে যেখানে শিক্ষার্থীকে অসংখ্য স্থানে যেতে হবে না অথবা অসংখ্য বিষয়বস্তুতে যেতে হবে না তার একটি মাত্র বিষয়বস্তু আছে যার মধ্য দিয়ে যেতে হবে এবং আমি মনে করি তার বোঝাপড়াও উন্নত হবে কারণ ভিত্তি হল শিক্ষকের বিষয়বস্তু এবং শিক্ষার্থীরা তার ওপর সেই বিষয়বস্তু তৈরি করছে সিদ্ধার্থ মাতুরি তাদের দৃষ্টিকোণ যোগ করে নীতিন কুরিয়ান সেই বিষয়বস্তুতে দৃষ্টিকোণ সিদ্ধার্থ মাতুরি তাহলে আমরা কি সমাধান বিবৃতিতে আসতে পারি প্রফেসর হ্যাঁ অবশ্যই শুধু এটি সংক্ষিপ্ত করো এবং তুমি এই ধরনের কিছু সমাধান বা কিছুতে যাচ্ছো কিনা সিদ্ধার্থ মাতুরি সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন একটি পরিস্থিতি বিবেচনা করতে পারি যেখানে স্কুলে এই বিষয়বস্তুটি একটি ইন্ট্রানেটের মাধ্যমে শেয়ার করার জন্য একটি পরিকাঠামো আছে তারপর যেখানে শিক্ষকরা তার প্রস্তুতিমূলক নোটগুলি একটি ইন্টারনেট সংগ্রহস্থলে আপলোড করতে পারে এবং ক্লাসের পরে শিক্ষার্থীরা হোমে যেতে পারে সংগ্রহস্থল অ্যাক্সেস করতে পারে যোগ করতে সম্পাদনা করতে প্রস্তুত করতে বা আঁকতে পারে আমাদের সংগ্রহস্থল থেকে বিষয়বস্তু ডাউনলোড করতে পারে আমি মনে করি আমরা সবাই একই বৃত্তে আছি Professor Yes প্রফেসর হ্যাঁ নীতিন কুরিয়ান এবং তোমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দল যোগ করতে পারো প্রফেসর হ্যাঁ অবশ্যই নীতিন কুরিয়ান সেটা সর্বক্ষণ সংগ্রহস্থল কে পর্যবেক্ষণ করবে প্রফেসর এটা আমার কাছে মনে হচ্ছে আমি শব্দটি তোমার মাথায় রাখি না কিন্তু আমার মনে হচ্ছে এটি একটি উইকি নীতিন কুরিয়ান এটা নোটের জন্য উইকি হবে প্রফেসর নোটের জন্য উইকি নীতিন কুরিয়ান শেখার জন্য উইকি প্রফেসর তাই সেই বিশেষ বিষয়ের জন্য উইকি সেই নোটগুলির জন্য এটি লিঙ্কযোগ্য করা যেতে পারে এবং ভালো জিনিসও ঘটতে পারে এবং এটি নিশ্চিত করার জন্য একটি প্রশাসকের প্রয়োজন পর্যালোচনা দল যা নিশ্চিত করে যেলোকেরা বিষয়বস্তু মুছে ফেলছে না বা সেখানে এমন বিষয়বস্তু রেখে দিচ্ছে না যা সেখানে নেই এটা কোথাও যাচ্ছে তাই অন্য কোন ধারনা যা তুমি ভাবতে পারো ধারণাটা এমন মনে হচ্ছে বা এমনও করতে পারো তাই তোমার কাছে দুটো উপায় আছে দুঃখিত তোমার কিছু করার আছে প্রফেসর তুমি দুটি উপায় নিয়ে ভাবতে পারো একটি হল একই ধারণার উপর ভিত্তি করে তৈরি করা এবং তুমি নিজের অভিজ্ঞতার কথা ভাবতে পারো কিনা তা দেখো আরেকটি উপায় হলো তুমি ইতিমধ্যেই কল্পনা করতে পারো যে তুমি কোন সমস্যার সম্মুখীন হতে পারো যা তুমি সম্ভবত সমাধান করতে পারবে এবং দেখতে পারো যে এটি সব ঠিক আছে কিনা যেমন সে যা বলেছে তা আমি পছন্দ করি আমি চাই না যে লোকেরা কিছু ধরণের বিষয়বস্তু লিখতে থাকুক এবং যা এখানের নয় সুতরাং আমাদের কাছে এটা আছে তাই তুমি কি এই সমাধানটিকে আরও সমৃদ্ধ করতে ভাবতে পারো যে কোনো উপায়ে আমি এটা তোমার জন্য খোলা রেখে দিলাম সিদ্ধার্থ মাতুরি সুতরাং কেউ স্কুলের ভিতরে একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত করবে যেখানে পরিকাঠামো এই ধরনের একটি সিস্টেম ঘটতে সক্ষম করে তারপরে আমাদের কাছে ইতিমধ্যেই গুগল ক্লাসরুম বা উইকির মতো কিছু বিদ্যমান জিনিস রয়েছে যা এই ধরণের কাজ করতে পারে যাদের একই ধরণের কার্যকারিতাও রয়েছে প্রফেসর হ্যাঁ এটা ভালো তাই আমরা পরিচিত প্যাকেজ পেয়ে যাচ্ছি যেহেতু আমরা সেখানে যেতে পারি সিদ্ধার্থ মাতুরি সুতরাং আমরা যেমন এই পুরো প্রক্রিয়ায় একটি সমস্যা দেখতে পাচ্ছি সেই স্কুলে এই মৌলিক পরিকাঠামো আছে যাতে এরকম কিছু অন্তর্ভুক্ত করা যায় তাই যে নীতিন কুরিয়ান এইটা এখানে একটি বাধা সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ এখানে বাধা নীতিন কুরিয়ান সম্ভবত আমাদের এমন একটি সমাধানের কথা ভাবতে হবে যেখানে পরিকাঠামো প্রয়োজনীয় পরিকাঠামোও নেই সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ প্রফেসর অবশ্যই সুতরাং আমরা সেই বিষয়ে শুরু করতে যাচ্ছি সুতরাং এই লোকটি এক অনুরূপ এবং না আমি দুঃখিত পরিকাঠামোবিহীন স্কুল তাই এটি এমন একটি শর্ত যার সম্পর্কে তুমি কথা বলতে পারো সুতরাং যদি কেউ ইন্টারনেট বন্ধ ও করে দেয় তবে এমন কিছু জিনিস রয়েছে যা আপনি এখনও অফলাইনে করতে পারেন নীতিন কুরিয়ান আমি মনে করি মূলত আমাদের একই ধরণের সংগ্রহস্থল তৈরি করতে হবে তবে এটি অফলাইনে হওয়া উচিত সিদ্ধার্থ মাতুরি অফলাইন হ্যাঁ এবং সম্ভবত যদি স্কুলে পরিকাঠামো না থাকে ছাত্র এবং শিক্ষকের একটি সাধারণ স্থল বা স্কুলের বাইরে একটি সিস্টেমের মতো একটি সাধারণ সংগ্রহস্থল থাকা উচিত যেখানে তারা হোয়াটসঅ্যাপ যেমন আংশিকভাবে আজকাল নোট শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে যা করতে চাইছে যেমন তারা ছবি সংগ্রহ করে এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখে তাই একই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো যদি শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলের বাইরে একটি সাধারণ ব্যবস্থা নিয়ে আসতে পারে যদি স্কুলে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকে তাহলে এটি আমাদের একই ধরনের সমাধানের দিকে নিয়ে যায় যেখানে শিক্ষক তার বিষয়বস্তু তুলে ধরতে পারেন এবং শিক্ষার্থীরা অনলাইনে যেতে পারে অ্যাক্সেস করতে পারে নীতিন কুরিয়ান আমি মনে করি কিছু ইতিমধ্যেই বিদ্যমান অ্যাপ্লিকেশন আছে সেটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে হোক বা ইন্টারনেটে যেখানে ছাত্র এবং শিক্ষকরা আসতে পারেন এবং যেমন তুমি গুগল উল্লেখ করেছো এবং আরও যেখানে শিক্ষার্থীরা সেই বিদ্যমান পরিকাঠামো ব্যবহার করতে পারে এবং তারপর এটি বিষয়ে রাখতে পারে তাই এখন এটি আর স্কুলের পরিকাঠামোর উপর নির্ভরশীল নয় এটি শুধুমাত্র এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের বাড়িতে প্রয়োজনীয় পরিকাঠামো আছে কিনা তার উপর নির্ভর করে সুতরাং যদি একটি ল্যাপটপ বা এরকম ডিভাইসগুলি পাওয়া না যায় কমপক্ষে শিক্ষার্থীর কাছে একটি স্মার্টফোন থাকা উচিত যাতে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা যায় প্রফেসর ঠিক আছে ভালো আমি যা শুনছি তা হলো স্কুলে পরিকাঠামো নেই কিন্তু শিক্ষার্থীদের কিছু ধরনের পরিকাঠামো আছে এবং আমরা সেটা ব্যবহার করবো সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ নীতিন কুরিয়ান সত্যি প্রফেসর একদম তাহলে এখানে এটাই মূল ধারণা সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ নীতিন কুরিয়ান হ্যাঁ প্রফেসর ঠিক আছে তাহলে ছাত্ররা স্মার্ট ঠিক আছে আমি তোমাকে এটা লিখতে দেবো সিদ্ধার্থ মাতুরি এমন পরিস্থিতিতে ছাত্রদের স্মার্টফোন থাকা আবশ্যক নয় যেমন আমার ভাই এখন ক্লাস 11 এ পড়ে সে আমার মায়ের ফোন ব্যবহার করে যেখানে তার একটি সাধারণ জায়গা যেখানে শিক্ষকরা আসেন তাদের নোট রাখেন তারা তাদের সহপাঠীদের সাথে নোট শেয়ার করে সুতরাং এটি ইতিমধ্যে একটি প্রক্রিয়া যা আজ ঘটছে যদি স্কুলে কোনো সংগ্রহস্থল বা পরিকাঠামো না থাকে যেমনটি আমাদের আদর্শভাবে প্রয়োজন নীতিন কুরিয়ান আমি মনে করি আমাদের গ্রাহক যাত্রা ম্যাপিংয়ের সময়ও আমরা ভাগ করার বিষয়ে বেশ কিছু অন্তর্দৃষ্টি পেয়েছি এবং ছাত্ররা সর্বৈব ভাবে যে মূল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছিল তার মধ্যে একটি হোয়াটসঅ্যাপ ছিল সুতরাং এটি একটি খুব প্রাথমিক উপায় এখন আমরা হোয়াটসঅ্যাপকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এর মতো একটি সংগ্রহস্থলকে এই ধরণের অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত করছি যাতে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেয়ার করা যায় এবং তোমার কাছে সেই ধরনের একটি অ্যাপ্লিকেশনের একটি সঠিক সংগ্রহস্থল বিদ্যমান থাকে প্রফেসর ঠিক আছে তাহলে এটা কি বিশেষভাবে নোট নেওয়ার জন্য তৈরি করা সম্ভব সেটাই তুমি বলছ তাই যেখানে তুমি এর সঙ্গে যাচ্ছ যে এই অ্যাপ্লিকেশন বিশেষভাবে হবে আমি অ্যাপ শব্দটা বলছি কিন্তু ভাল শব্দের অভাবের জন্য এটি প্রাথমিকভাবে নোট নেওয়া এবং শেয়ার করার জন্য হবে সুতরাং এটি সেই সংগ্রহস্থলে যেতে থাকবে সুতরাং এটি একরকম সমাধান করবে নীতিন কুরিয়ান এবং বিদ্যমান সংগ্রহস্থলের সমস্ত বৈশিষ্ট্যগুলিও এই অ্যাপ্লিকেশনের অংশ হবে শিক্ষার্থীরা তাদের নোট আপলোড করতে পারে সাধারণ সংগ্রহস্থল পৃথক নোট বিষয়বস্তু থেকে সম্পাদনা করা যেতে পারে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ দল থাকবে যারা সদস্য যোগ করবে যারা সদস্য বের করতে পারবে যারা বিষয়বস্তুর উপর নজর রাখতে পারবে প্রফেসর ঠিক আছে এবং আমি এটি একটি নোট হিসাবে দেখিনি কিন্তু এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ও কার্যকর হচ্ছে সুতরাং আমরা শুধু একটি কোর্সের কথা বলছি না বরং আসলে কোর্সগুচ্ছ তাই কোর্সের মোট প্যাকেজ তাই সকল শিক্ষক ইকোসিস্টেমে আসতে পারেন পারেন শিক্ষক প্রতি দুইটি কোর্স থাকতে পারে যাতে এটি তোমার সিস্টেমের অংশও হতে পারে আকর্ষণীয় ঠিক আছে সুতরাং এই সমস্যাটি যেটি তুমি কভার করোনি তার সাথে প্রবাহিত কোনো সমস্যা ইনস্টল করার মাধ্যমে তুমি কি স্কুলের জন্য আরো সমস্যা প্রবর্তন করছো তুমি যদি তাদের এখানে ধরতে পারো আমরা তাদের ঠিক এখানেই সম্বোধন করতে পারি সিদ্ধার্থ মাতুরি একটা বিষয় হবে যদি আমরা এমন পরিস্থিতির কথা বলি যেখানে স্কুলের পরিকাঠামো নেই যেটা মৌলিক সমস্যা যেখানে তারা তাদের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করছে তাদের শিক্ষার্থীদের আংশিকভাবে তাদের স্কুলের বাইরে এমন কিছু করার জন্য উৎসাহিত করা যা স্কুলের এখনই করা উচিত তাই আমি মনে করি নীতিন কুরিয়ান এটা একটা সমস্যা হবে তারপর এই বিষয়বস্তু যোগ করার জন্য প্রত্যেক আলাদা ছাত্রদের প্রেরণা কি সুতরাং আমার বোধগম্যতা হলো ছাত্ররা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে ছাত্ররা ইতিমধ্যেই তাদের যা শিখতে হবে তার সাথে অনেক বেশি জড়িত সুতরাং এটি একটি অতিরিক্ত ক্রিয়াকলাপ যা তাদের করতে হবে এবং এই কার্যকলাপটি করার জন্য শিক্ষার্থীর কাছে কোনো ধরণের পুরস্কার নেই মনে করো আমি নোট নেওয়া এবং শেখার ক্ষেত্রে ক্লাসের সেরা ছাত্র সুতরাং একজন ছাত্র হিসেবে আমার কোন্ অনুপ্রেরণা আছে যাতে আমি আমার বিশেষ বিষয়বস্তু আপলোড করতে পারি এবং নিশ্চিত করি যে আমার সমবয়সীরা শিখছে কিনা বিশেষ করে এই প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের এই একটি বিষয় খতিয়ে দেখতে হবে প্রফেসর এবং শেয়ার করার জন্য প্রেরণা নীতিন কুরিয়ান হ্যাঁ বিষয়বস্তু শেয়ার করার জন্য প্রফেসর সুতরাং এটি একটি নিম্নগামী সমস্যা আরেকটি বিষয় যা তুমি বলছো তা হলো অফলাইনে আমি বলতে চাইছি স্কুলের সময়ের বাইরে স্কুলে থাকার সময় স্কুলে এই সব থাকার কথা কিন্তু এখন আমরা তাদের স্কুলের সময়ের বাইরে করতে উৎসাহিত করছি এটা কি বিতর্কিত এটা কি সঠিক কাজ করা বা না করার জন্য সিদ্ধার্থ মাতুরি তাই শিক্ষার্থীদের অন্যান্য সহ পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে অংশ না নেওয়ার জন্য স্কুলের সময়ের বাইরে স্কুলে যা করার কথা তা করার জন্য সময় ব্যয় করারও দাবি করা হচ্ছে প্রফেসর ঠিক নীতিন কুরিয়ান অনুমান করা হচ্ছে ঠিক তাই হ্যাঁ এটি একরকম সমস্যাটির সাথে সম্পর্কযুক্ত যা আমি এই বিশেষ ক্রিয়াকলাপ এবং এর সাথে যুক্ত প্রেরণার জন্য আলাদা সময় বরাদ্দ করার ক্ষেত্রে উল্লেখ করেছি প্রফেসর কিন্তু এর মধ্যে আবার যেহেতু আমরা সমস্যার কথা বলছি এতে আমি দেখছি না যে আমার নোটের সংস্করণগুলি আসলে কিভাবে কাজ করবে আমি অন্যটি বলতে চাইছি এটা হল তোমার আসল সমস্যা যে আমি যদি নোটের অনেক সংস্করণ যোগ করি এটা আসলে হে ভগবান আমার প্রস্তুতির সময় যা আমি ক্লাসে কি হচ্ছে তা বোঝার আগে আমাকে এই সমস্ত নোটগুলি দেখতে হবে তাহলে কি তুমি সমস্যাটিকে জটিল করে তুলছো না নীতিন কুরিয়ান না সংগ্রহস্থলে কেবল একটি বিষয়বস্তু থাকা উচিত সংগ্রহস্থল যাই হোক না কেন এটি যে ধরনের সংগ্রহস্থল বা অ্যাপে হোক না কেন এটি হওয়া উচিত এটি কেবলমাত্র একটি মৌলিক বিষয়বস্তুতে সম্পাদনা করবে প্রফেসর তাহলে তুমি এই বিষয়টা নিশ্চিত করছো নীতিন কুরিয়ান হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি এই পরিস্থিতিতে আমাদের একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন যিনি একটি বিষয়বস্তু পর্যালোচনা দল পরিচালনা করছেন এই অবস্থায় আমাদের একটি শ্রেণী প্রতিনিধি থাকতে পারে যে নেতৃত্ব নিচ্ছে এবং নিশ্চিত করছে নীতিন কুরিয়ান মূলত একজন অ্যাডমিনিস্ট্রেটর আবার যিনি নিশ্চিত করবেন যে সেখানে একটি বিষয়বস্তু আছে এবং শিক্ষার্থীরা সেই একটি বিষয়বস্তুতে অবদান রাখছে এবং সেই একটি বিষয়বস্তুই সকল শিক্ষার্থীদের শেখার জন্য হতে হবে প্রফেসর ঠিক আছে এটা একটি আকর্ষণীয় প্রশ্ন তাহলে তারা এটা কিভাবে করবে নীতিন কুরিয়ান তাই আমি সেই জায়গায় আসবো যেখানে প্রত্যেকে অবদান রাখছে এবং সেই সাথে একজন নিবেদিত বা একটা নিবেদিত দলের জন্য প্রফেসর না আমার প্রশ্নটি আরও প্রযুক্তিগত যেমন যদি আমি একটি ছবি তুলি আমি কীভাবে এটি সম্পাদনা করতে পারি সুতরাং তুমি এটিকে একমাত্র বিষয়বস্তু করতে চাও এবং তুমি চাও ছাত্ররা একরকম ধরা যাক সম্পাদক হোক তোমার মূল ধারণাটি কি তাই ছিল না সিদ্ধার্থ মাতুরি আপলোডটি বাইরের জন্য একটি ছবির ক্ষেত্রে অপরিহার্য নয় সুতরাং এটি একটি ওয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ হতে পারে তাই এটি যেকোনো ধরনের মিডিয়া ফাইল হতে পারে প্রফেসর তারা এটি স্কুলের পরিকাঠামোতে করছে না কিন্তু তারা এটি করতে তাদের নিজস্ব পরিকাঠামো ব্যবহার করছে এবং এটি সম্ভবত ক্লাউড স্পেসে নীতিন কুরিয়ান হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি অথবা কোন শেয়ার করা জায়গায় হ্যাঁ প্রফেসর তাহলে একটা জিনিস আমিও দেখছি যে তাদের উভয়েরই কাছে প্রযুক্তিগত ধারণা আছে নীতিন কুরিয়ান হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি একদমই প্রফেসর সুতরাং এটি নিশ্চিতভাবে একটি জিনিস এটি সাধারণ জিনিস সুতরাং শিক্ষার্থীদের প্রযুক্তি বা শিক্ষক বা উভয়ের সাথেই পারদর্শী হতে হবে তাই এটি তোমাদের জন্য একটি মৌলিক প্রয়োজন হবে সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ ঠিক প্রফেসর ঠিক আছে তাহলে এর মানে কি এই যে শিক্ষক তাদের নোট শেয়ার করছেন না অথবা যে ছাত্রের নথির ছবিটি নেওয়া হয়েছে একজন ছাত্রের থেকে কৃতী ছাত্রের থেকে সিদ্ধার্থ মাতুরি এটা দুইভাবেই হতে পারে স্যার যদি শিক্ষকও এই ধরনের একটি সিস্টেমে আগ্রহী হন যাতে এটি তার ছাত্রদের সাহায্য করে তাহলে শিক্ষক তার বিষয়বস্তুতেও যোগ দিতে পারেন যা আবার মূল বিষয়বস্তু হবে যদি শিক্ষক এরকম কিছুতে আগ্রহী না হন তাহলে আমাদের ক্লাস সিআর নিয়ে আসতে হবে অথবা ক্লাসের সেরা ছাত্র অথবা ছাত্ররা এমন একটি পছন্দ নিয়ে আসতে পারে যার কাছে সব থেকে সেরা বিষয়বস্তু আছে এবং তারা পারে অবশিষ্ট শিক্ষার্থীরা এর সাথে যোগ করতে পারে নীতিন কুরিয়ান মূলত এটি উভয়ের জন্যই অ্যাডমিনিস্ট্রেশন দল হবে তা যেভাবেই হোক না কেন সেই মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তু কে নির্ধারণ করবে সুতরাং যদি শিক্ষক যেমন তিনি উল্লেখ করেন যদি শিক্ষকের নোট থাকে তাহলে এটি মূল বিষয়বস্তু হয়ে যাবে যা আপলোড করা হবে এবং শিক্ষার্থীদের সেই বিষয়বস্তু সম্পাদনা করার ক্ষমতা থাকবে যদি এটি উপলব্ধ না হয় তাহলে এটি সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তৈরি করা হবে যে দলটি কোন্ বিষয়বস্তু ভিত্তিক বিষয়বস্তু হিসেবে সবচেয়ে ভালো হবে এবং তারপরে একই ধরনের কার্যকলাপ ঘটবে প্রফেসর এটিও আরেকটি ঠিক তাই তাদের পাঠ্যপুস্তক ইতিমধ্যে অনেক জায়গায় আছে বই পাঠ্যপুস্তক নয় এটি এমন বই যা কোর্সের পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারিত তাহলে তুমি যা বলছো তার জন্য এটি কি একটি ভাল সূচনা নয় এটা আমার কাছে এলোমেলোভাবে হচ্ছে যে এটি এমন একটি জিনিস যা তারা সর্বদা বহন করে এবং এই সমস্ত নীতিন কুরিয়ান ঠিক তাহলে তুমি কি বলছো আমাদের এটা যোগ করা উচিত প্রফেসর আমি তোমাদের জিজ্ঞাসা করছি যেহেতু এটা তোমার ধারণা তাই তোমাকে এটা করতে হবে আমার শুধু কাজ হল সঠিক প্রশ্ন জিজ্ঞেস করা সিদ্ধার্থ মাতুরি আমি মনে করি যদি উভয় ক্ষেত্রেই পরিকাঠামো শিক্ষার্থীদের পাঠ্যপুস্তককে এই সংগ্রহস্থলে রাখার অনুমতি দেয় তা স্কুল সংগ্রহস্থল হোক বা তাদের নিজস্ব ব্যক্তিগত তাহলে আমি মনে করি শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যপুস্তক উল্লেখ করা আরও সহজ এবং একই জায়গায় ভাগ করা সামগ্রী প্রফেসর সেটা আকর্ষণীয় হবে সিদ্ধার্থ মাতুরি সেটা একটা হবে আরেকটি বিষয় যা আমি সম্পাদনার অংশ সম্পর্কে চিন্তা করছিলাম স্যার প্রতিটি ছাত্র তাদের ব্যক্তিগতকৃত নোট লিখতে চাইবে না যা তারা বইয়ে টীকা করার সম্পর্কে বলেছিল আমি একটি অনুচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি সেই পৃষ্ঠার উপরে আমার দৃষ্টিভঙ্গি তৈরি করতে চাই কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে যে সেই অনুচ্ছেদ সম্বন্ধে একই চিন্তা করতে হবে তার দরকার নেই তাই আমি মনে করি যদি একটি সংগ্রহস্থলে একটি সিস্টেম থাকে যেখানে পাঠ্যপুস্তক এবং নোটবুক একই জায়গায় রাখা যায় এবং পাঠ্যপুস্তকে আমি আমার জিনিস লিখি এবং নোটবুক যেখানে মূল নোট শেয়ার করা হয় এবং মানুষ সম্পাদনা করতে থাকে বা সেই ভিত্তিতে মান যোগ করতে থাকে নোট যা সাধারণভাবে সবার সাথে শেয়ার করা হয় সেই পরিস্থিতি যেখানে ভাগ করা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে যেখানে পাঠ্যপুস্তক আছে সেখানে আমি একই পদ্ধতিতে আমার পাঠ্যপুস্তকে সেই বিষয়ে আমার নিজস্ব বোধগম্যতা লিখি নীতিন কুরিয়ান তাহলে পাঠ্যপুস্তককে ব্যক্তিগতকৃত করতে হবে প্রফেসর ঠিক এটাই আমি ভাবছিলাম নীতিন কুরিয়ান তারা দুজনেই সাধারণ হবে প্রফেসর তাহলে কোথায় সবচেয়ে ভালো বিষয়বস্তু উপলব্ধ হবে তা নিয়ে সাধারণ সমীকরণ আছে নীতিন কুরিয়ান সেটার জন্য বিষয়বস্তু প্রফেসর এবং তারপরে তুমি এটির উপরে ব্যক্তিগতকৃত করতে পারো এবং যদি তুমি না পারো তাহলে সম্ভবত তোমার কাছে এটি শেয়ার না করার একটি বিকল্প থাকতে পারে নীতিন কুরিয়ান হ্যাঁ অবশ্যই প্রফেসর ব্যবহারকারী বিশেষত ছাত্র এটি খুব আকর্ষণীয় দিকে যাচ্ছে তাই অন্য যেকোনো সমস্যা হ্যাঁ তাই সেই পথের আশেপাশে তুমি কি অন্য কিছু কল্পনা করতে পারো যা হতে পারে এটি কি হতে পারে যা তুমি একটি সমস্যা বলে মনে করো সিদ্ধার্থ মাতুরি আবার এটাও স্যার শিক্ষার্থীরা তাদের পরিকাঠামো বজায় রেখে আবার প্রস্তুতির জন্য কম সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ তাদের আবার স্কুলের সময়ের বাইরে সময় কাটাতে হবে প্রফেসর ঠিক এটা খুব ভালো পয়েন্ট খুব ভালো পয়েন্ট সিদ্ধার্থ মাতুরি তাহলে আমি মনে করি যে সময় এখানে আবারো একটা প্রশ্ন প্রফেসর সুতরাং যদি এটি তাদের প্রদান করা হয় তবে এটি তার চেয়ে অনেক ভালো তাই তাদের এতে অবদান রাখতে হবে এবং এটিকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে হবে নীতিন কুরিয়ান আমি মনে করি যে অবদানটি হয়তো খুব বেশি সময় নেবে না কিন্তু সম্পাদনা মূল বিষয়বস্তুর প্রকৃত সম্পাদনা সেই চূড়ান্ত নোটটি পেতে এটিই হবে সর্বাধিক সময় এবং প্রচেষ্টা সুতরাং আপনি যদি একজন ছাত্র হিসেবে আমাকে আমার সমস্ত নোট একটি সংগ্রহস্থলে আপলোড করতে বলেন তাহলে তাতে খুব বেশি সময় লাগতে পারে না কিন্তু চূড়ান্ত নোটে কোন্ বিষয়বস্তু প্রবেশ করতে হবে তা দেখতে বসতে কিছু সময় লাগতে পারে সিদ্ধার্থ মাতুরি এটাই আবার এই অ্যাডমিনিস্ট্রেটরের উপর নির্ভর করে স্কুল যদি অ্যাডমিনিস্ট্রেটর প্রদান করে তাহলে শিক্ষার্থীদের জন্য সময় কম লাগে যদি শিক্ষার্থী সিস্টেমে একজন অ্যাডমিনিস্ট্রেটর হয় যেমন তারা যদি তাদের নিজস্ব পরিকাঠামো বজায় রাখে তাহলে সেই ছাত্র বা শিক্ষক যারা সেই বেসরকারি সিস্টেমের অংশ তাদের একজন অ্যাডমিনিস্ট্রেটর হওয়া উচিত যাতে তাদের কাছে এই প্রক্রিয়ায় আরও বেশি সময় ব্যয় করার দাবি করা হয় তাই আমি মনে করি সেই অংশটি সম্পাদনা করছে সম্পাদনা অংশ করছে পর্যালোচনা অংশ নীতিন কুরিয়ান পর্যালোচনা অংশ এবং এই সমস্ত প্রচুর সময় নেবে হ্যাঁ প্রফেসর আচ্ছা ঠিক আছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে তুমি একটি সংগ্রহস্থল চাও এমন একটি সিস্টেমে থাকতে পারো যা স্কুলের আছে অথবা এটি একটি অ্যাডহক সিস্টেম যা শিক্ষার্থীরা একত্রিত হয় এবং একটি গঠনে বা পড়ার জন্য অবদান রাখে কিন্তু এটিই সূচনা তাই এই মুহুর্তে আমি চাই যে তুমি এটি থেকে কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে তা লেখো তুমি কিভাবে পাশ করবে তুমি কীভাবে এই সংগ্রহস্থলটিকে বর্ণনা করবে যে এইগুলি আমরা অবশ্যই চাই এই জিনিসগুলি আমাদের উচিত আমাদের একটি বৈশিষ্ট্য থাকতে পারে ধরো তুমি একটি সংগ্রহস্থল খুঁজছো এর সব বৈশিষ্ট্যই কি থাকা উচিত যদি তুমি এটি লিখতে পারো তাহলে এটি থেকে কি যোগ করা যেতে পারে যাতে তোমার জন্য এটি দেখতে বা নির্মাণ করা সহজ হয় যদি এটি না থাকে তুমি নির্মাণ করতে পারো যদি এটি থাকে তবে তুমি এর মধ্যে কিছু সন্ধান করতে পারো সুতরাং এই পুরো প্রক্রিয়াটি শেষ করার জন্য এটি আমাদের পরবর্তী পদক্ষেপ হবে সিদ্ধার্থ মাতুরি তাহলে একটা হবে মূলত ক্লাউড পরিকাঠামো নীতিন কুরিয়ান মূলত ক্লাউড পরিকাঠামো হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি একটা হবে মূলত ক্লাউড পরিকাঠামো নীতিন কুরিয়ান ক্লাউড অথবা কিছু ধরনের সার্ভার পরিকাঠামো সিদ্ধার্থ মাতুরি সার্ভার হ্যাঁ সেখানে আপলোড এবং ডাউনলোড করা যায় শ্যাম পাল এম তাহলে তারা ছবি পিডিএফ পিপিটি সবকিছুই আপলোড করতে পারবে সিদ্ধার্থ মাতুরি এবং আপলোডের জন্য এর একটি কার্যকারিতা থাকা উচিত যেখানে এটি যথাযথ নোট গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঠ্যপুস্তককে পিডিএফ এবং নোটবুকের মাধ্যমে গ্রহণ করতে পারবে নীতিন কুরিয়ান ঠিক সুতরাং এটি ডক ফরম্যাটে হতে পারে অথবা এটি ইমেজ ফরম্যাটেও হতে পারে সিদ্ধার্থ মাতুরি ঠিক পাঠ্যপুস্তক ডক্ এ অথবা পিডিএফ এ ছবিতে খোলার বিকল্প থাকবে তারপর নোট নেবার অ্যাপ্লিকেশন এ নীতিন কুরিয়ান এই সংগ্রহস্থলের মধ্যে সিদ্ধার্থ মাতুরি এই সংগ্রহস্থলের মধ্যে যেখানে এটির উপরে তাদের ব্যক্তিগতকৃত নোটগুলি নিতে পারে বা মূল বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারে এবং লেখা শুরু করতে পারে তাই মৌলিক নোট গ্রহণ নীতিন কুরিয়ান প্রয়োগ সিদ্ধার্থ মাতুরি বৈশিষ্ট্য হ্যাঁ নোট নেওয়ার বৈশিষ্ট্য তাহলে এটি আপলোডের জন্য সুতরাং কেউ তাদের নথিপত্র বা তাদের নোট আপলোড করতে পারে এবং ডাউনলোড হলো একজন শিক্ষার্থীর প্রয়োজনীয়তা কোন ধরনের নথিপত্র বা ছবি বা একটি নোট যা তারা ডাউনলোড করতে চায় নীতিন কুরিয়ান তাহলে বৈশিষ্ট্য হলো মূলত ডাউনলোড এর পরের টা হবে সম্পাদনা সিদ্ধার্থ মাতুরি মূলত শেয়ার করা আপলোড করার জন্য নীতিন কুরিয়ান কিন্তু আপলোড করা এবং ডাউনলোড করা দুটোই শেয়ারিং এর অংশ ঠিক শ্যাম পাল এম ছাত্ররা অন্যান্য কোনো বিশেষ ছাত্রদের সাথে শেয়ার করতে পারে যদি আমি তোমার সাথে নোট শেয়ার করতে চাই সবার সাথে না আমি শুধু তোমার সাথেই শেয়ার করতে চাই নীতিন কুরিয়ান কিন্তু তারপর আবার আমরা আমাদের আসল থেকে বিচ্যুত হব শ্যাম পাল এম না আমি গুগল ড্রাইভের মতো বলছি সুতরাং আমার একটি বিষয়বস্তু আছে এবং আমি সেটা শেয়ার করতে চাই তাই আমি কেবল যোগ করব তোমার সিদ্ধার্থ মাতুরি সুতরাং আমরা এখানে যে পরিস্থিতি মোকাবেলা করতে চাই তা হল কম নোট শেয়ার করা নীতিন কুরিয়ান প্রয়োজনীয় ভাবে আমরা সেটা চাইনা সিদ্ধার্থ মাতুরি আমরা শেয়ার করতে চাই না নীতিন কুরিয়ান হ্যাঁ আমরা প্রত্যেককে আলাদা করে শেয়ার করতে চাই না কিন্তু আমরা চাই যে সব শেয়ার করা হোক যাতে এটি একটি মাস্টার নোটে অবদান রাখতে পারে সিদ্ধার্থ মাতুরি সুতরাং সম্পাদনা তারপর সেই সম্পাদিত বিষয়বস্তুর সঞ্চয় হিসাবে সংরক্ষণ করা হবে আমি মনে করি এইগুলি এই সংগ্রহস্থলের জন্য মৌলিক প্রয়োজনীয়তা প্রফেসর এবং তোমার কি অ্যাডমিন আছে নীতিন কুরিয়ান আমি মনে করি আমাদেরও উচিত কারণ অ্যাডমিন যেভাবে এই বিষয়বস্তু পরিচালনা করবেন আমাদের সর্বদা সমান্তরাল সামগ্রী সংরক্ষণ করা উচিত কারণ যদি আমাকে অতীতে কিছু জায়গায় যেতে হয় এবং সেই সময়ই নোটটির গঠন কেমন ছিল যাতে আমি এসে যা কিছু সম্পাদনা করতে বা সরিয়ে দিতে পারি তারপর অতীতের বিষয়বস্তু সর্বদা অ্যাডমিনের কাছে পাওয়া উচিত যাতে এটাই সেই বিষয়বস্তু তাতে নিশ্চিত হওয়া যায় শ্যাম পাল বিষয়বস্তু মিস হয়ে গেছে নীতিন কুরিয়ান মিস হয়ে গেছে হ্যাঁ সিদ্ধার্থ মাতুরি সুতরাং পুরো লগটি সংগ্রহস্থলে উপস্থিত থাকতে হবে নীতিন কুরিয়ান হ্যাঁ সুতরাং লগটি একটি নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে হতে পারে যার পরে পূর্ববর্তী বিষয়বস্তুটি সরানো হয় অথবা আমাদের সিস্টেমের জন্য কীভাবে লগটি বজায় রাখা উচিত তার কিছু উপায় খুঁজে বের করা বা বের করা উচিত সুতরাং লগ বৈশিষ্ট্যটি মূলত সেই বৈশিষ্ট্য হবে যার কথা আমরা বলছি প্রফেসর তুমি একটি সংস্করণের মতো তাদের কিছু সংস্করণ রক্ষণাবেক্ষণ করা হয়েছে নীতিন কুরিয়ান হ্যাঁ মূলত একটি সংস্করণ হ্যাঁ তারপর অ্যাডমিন সাধারণ অ্যাডমিনের বৈশিষ্ট্য ব্যবহারকারীদের গ্রুপে যোগ করা গ্রুপ থেকে ব্যবহারকারীদের অপসারণ করতে পারে সিদ্ধার্থ মাতুরি এটি ব্যবহারকারী যুক্ত করবে এবং ব্যবহারকারীকে সরিয়ে দেবে এবং বিষয়বস্তুর পর্যালোচনা দলটিও অ্যাডমিনের অধীনে রয়েছে প্রফেসর আমরা এখনও শেয়ারারের প্রেরণাকে সম্বোধন করিনি তাহলে কিভাবে আমরা সেখানে প্রেরণা বজায় রাখব নীতিন কুরিয়ান একটা জিনিস যা আমি ভাবছিলাম তা হল এক ধরণের পুরস্কৃত হওয়া উচিত কারণ মূলত এটি একটি ক্রিয়াকলাপ যা ক্লাসরুমের মধ্যেই পরিচালিত হয় যদি আমরা আবার সেরা বিষয়বস্তুর জন্য কোনো ধরণের পুরস্কার প্রদান করতে পারি যেহেতু একটি অ্যাডমিনিস্ট্রেটিভ দল আছে যারা দেখছে যারা বিষয়বস্তু আনছে এবং তারাই সেই চূড়ান্ত বিষয়বস্তু সম্পাদনা এবং নির্মাণ করছে তুমি সহজেই বুঝতে পারবে কে সেরা বিষয়বস্তু নিয়ে আসছে কে এই কাজে সর্বাধিক অবদান দিচ্ছে আমরা সম্ভবত একটি পুরস্কার ব্যবস্থা প্রদান করতে পারি আমি একটি ব্যাজ সিস্টেম দেখেছি শীর্ষ অবদানকারীকে দেওয়া একটি ব্যাজ যারা প্রশ্নের উত্তর দেয় ফোরামে তাদের এই ব্যাজ আছে শেখার ব্যবস্থাপনা পদ্ধতিতেও আমি ব্যাজগুলি পুরস্কৃত হতে দেখেছি তুমি আলাদা আলাদা বিষয়বস্তুর জন্য রঙিন ব্যাজ রাখতে পারো তাহলে এটি সম্ভব সিদ্ধার্থ মাতুরি হ্যাঁ এটি স্কুলের মধ্যে কিছু ধরণের মূল্যায়নের সাথেও যুক্ত হতে পারে প্রফেসর নিশ্চয়ই হ্যাঁ নীতিন কুরিয়ান অথবা ক্রমাগত মূল্যায়ন পদ্ধতি আপনি এটিকে ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থার মধ্যে আনতে পারেন তাই আপনি কতটুকু অবদান রাখছেন তার উপর ভিত্তি করে সেরা অবদানকারী নির্ভর করে কারণ আপনি মূলত নিশ্চিত করছেন যে ক্লাসের সবাই এই বিষয়বস্তু থেকে শিখছে সুতরাং সেরা অবদানকারী মূল্যায়নের ক্ষেত্রেও ইতিবাচক হতে পারে প্রফেসর আর কি আমি মনে করি সব মৌলিক বৈশিষ্ট্য এখানে কভার করা হয়েছে সুতরাং তুমি যদি এই ধরনের একটি সংগ্রহস্থল খুঁজতে চাও তুমি জানো কি নিতে হবে এবং দেখতে হবে তুলনা করো যে তাদের কাছে এই সব আছে কিনা সিদ্ধার্থ মাতুরি মন বৈশিষ্ট্যগুলো প্রফেসর অ্যাডমিনের দৃষ্টিকোণ থেকে এবং ব্যাজ প্রেরণা আমরা সব কভার করেছি আমি শুধু দেখার চেষ্টা করছি তোমার কাছে কিছু উন্মোচিত আছে কিনা বই আপলোড করা হয়েছে সেখানে আপলোড আছে তারা টীকাও দিতে পারবে হ্যাঁ আমি অনুমান করছি সেটাও সেখানে আছে হ্যাঁ সম্পাদনা এবং সংরক্ষণ করো সিদ্ধার্থ মাতুরি নোট গ্রহণ বৈশিষ্ট্যটিও যেমন তাদের ব্যক্তিগতকৃত নোট প্রফেসর ঠিক তাই স্কুলের পরিকাঠামো আছে কি নেই তা নির্বিশেষে এই সব কাজ করা উচিত ত তাহলে এটি তাদের উভয়কেই কভার করে সুতরাং তুমি যদি একটি সিস্টেম বা একটি সিস্টেম দ্বারা তৈরি করতে যাচ্ছ আমি বলতে চাইছি নীতিন কুরিয়ান ব্যবহারকারী এবং প্রস্থান ব্যবস্থা প্রফেসর ব্যবহারকারী এবং প্রস্থান ব্যবস্থা এটি আমাদের প্রয়োজন আমি মনে করি এটি বেশ অনেকটা তাই আবার ফিরে যাওয়া তুমি কি দেখছো যে এটি তাদের প্রস্তুতির সময় কমিয়ে দিচ্ছে এটি কি বিষয়টিকে আরও ভালভাবে বোঝার দিকে পরিচালিত করছে সুতরাং এটিই আমাদের শেষ কভার করতে হবে এবং আমরা এই অনুশীলনটি সম্পন্ন করে ফেলবো নীতিন কুরিয়ান আমি মনে করি যে সমস্ত নোট প্রস্তুত করা হচ্ছে তার একটি মাস্টার কপি থাকলে ভালো বোঝার অংশটি অনেক বেশি কভার হতো যতক্ষণ পর্যন্ত এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ দল যাকে শিক্ষক নিয়োগ করেছেন বা স্কুলটি এই ক্রিয়াকলাপের যত্ন নেওয়ার দায়িত্ব দিচ্ছে ততক্ষণ প্রস্তুতির জন্য এবং তারা এটির সাথে ভালো অথবা সম্ভবত এটি তাদের মূল্যায়ন বা মূল্যায়নের সাথে সম্পর্কযুক্ত এবং কিভাবে তাদের গ্রেড করা হয় এবং প্রফেসর আমি এটা লিখবো ওটা গুরুত্বপূর্ণ সুতরাং তুমি এটিকে মূল্যায়নের সাথে যুক্ত করছো আমি বুঝতে পেরেছি তাই এখানে যেটা আছে সেটাই তুমি বলছো নীতিন কুরিয়ান হ্যাঁ সুতরাং এই ক্রিয়াকলাপটি তাদের স্কোর করা সংখ্যার পরিপ্রেক্ষিতে তাদের ইতিবাচকভাবে প্রভাবিত করছে তাই প্রেরণা কভার করা হচ্ছে এবং যেহেতু এটি শুধুমাত্র কয়েকজন শিক্ষার্থী বা লোক যারা এই ক্রিয়াকলাপটি দেখছেন সময় সামগ্রিকভাবে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নেওয়া সময়টি অবশ্যই রয়েছে প্রফেসর আমি কিছু প্ল্যাটফর্ম দেখেছি যা স্ব মূল্যায়ন পরীক্ষা এবং এই সমস্ত তাহলে কি তা হবে মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের সেখানে কোনো বৈশিষ্ট্য দিতে হবে না কারণ এটি আছে কিন্তু এটি কি তোমার মৌলিক দ্বন্দ্বের সমাধান করছে আমার প্রশ্ন হবে সেই মূল্যায়ন পরীক্ষা স্ব মূল্যায়ন যা তুমি অনলাইনে করতে পারেন সিদ্ধার্থ মাতুরি ঠিক এখানে আবার সমস্যা হবে স্যার এটি শিক্ষক দ্বারা গৃহীত হতে পারে আবার নাও হতে পারে শিক্ষক বা শিক্ষিকা তাঁর ছাত্রদের মূল্যায়ন করতে চান প্রফেসর হ্যাঁ আমি এর সাথে আরও যোগ করে বলছি ইতিমধ্যেই তোমার কাছে সেটা আছে ক্রমাগত মূল্যায়ন আছে গ্রেডিং সিস্টেম ইতিমধ্যে আছে তাই অফিসিয়াল এক্সটার্নাল নীতিন কুরিয়ান শিক্ষার্থীদের প্রশ্নের তালিকা অনুযায়ী উত্তর দিতে হবে আর এভাবেই স্ব মূল্যায়ন করা হবে প্রফেসর সম্ভবত হ্যাঁ নীতিন কুরিয়ান তাহলে কে হবে অ্যাডমিনিস্ট্রেশন দল নিজেই আপলোড করবে বা সেই বিষয়বস্তু তৈরি করবে প্রফেসর হ্যাঁ এই কোর্সের মতো উদাহরণস্বরূপ এখানে আমাদের শিক্ষার্থীদের জন্য তাদের এক ধরণের প্রক্রিয়া রয়েছে যা তারা নিশ্চিত করছে যে হ্যাঁ আমি এই বিষয়টি ভালোভাবে শিখেছি তাই এটি একটি উপায় হতে পারে অথবা ভিডিওর মধ্যে এটি বিরতি দেওয়া হয় সেখানে একটি দ্রুত পরীক্ষা আছে যা তারা স্কোর করে এটি সম্পূর্ণ আমি বলতে চাইছি যে কেউ তাদের গ্রেড দিচ্ছে না কেউ তাদের কত স্কোর আছে তার হিসাব রাখার জন্য চিন্তা করছে না এরকম কিছু জিনিস আছে কিন্তু আমি তোমার সাথে একমত যে এটি প্রস্তুতির সময় বাড়িয়ে তুলতে পারে এটা নিশ্চিত একটা বিষয় তবে এটি নিশ্চিতভাবে বিষয়টির আরও ভালোভাবে বোঝার দিকে পরিচালিত করতে পারে কারণ তারা এটি তোমাদের নিজস্ব গতিতে করছে এবং এটি করছে মানে আমি এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি যদি মনে করো যে এটি তোমাকে সাহায্য করছে তুমি এটি যোগ করতে পারো অন্যথায় এটি ছেড়ে দিতে পারো নীতিন কুরিয়ান আমি মনে করি আমরা সেই ব্যক্তিগত মূল্যায়ন যোগ করতে পারি স্যার সম্ভবত এই পুরো সিস্টেমটি যেভাবে কাজ করছে আমরাও সেটা চেষ্টা করতে পারি প্রফেসর খুব ভালো নীতিন কুরিয়ান তুমি একটি নির্দিষ্ট বিষয় পড়ো এবং আমি সেই বিষয় থেকে একটি প্রশ্ন নিয়ে আসি এবং স্যাম সেই একই বিষয় থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আসে তাই তুমি যত বেশি প্রশ্ন দেখবে ততই তোমার সেই বিষয়ে বোঝার উন্নতি হবে স্পষ্টতই মনে রাখবে যে সময়টা সীমাবদ্ধ হবে তাই সম্ভবত আবারও অ্যাডমিনিস্ট্রেটিভ দল স্থান পাবে এবং সেই বিশেষ মাস্টার নোটের সাথে যুক্ত প্রশ্নগুলির সেরা সেট নির্বাচন করবে সুতরাং তুমি নোটটি পড়ো এবং তুমি শিক্ষার্থীদের দ্বারা প্রস্তুত করা এই সেরা প্রশ্নগুলির মধ্য দিয়ে যাও এবং আমি মনে করি সেখানে শিক্ষণটি সম্পূর্ণ হবে সিদ্ধার্থ মাতুরি এটা আবার এই বিষয়ের দ্বিতীয় পাঠ্যপুস্তক হিসেবে কাজ করবে নীতিন কুরিয়ান নির্দিষ্ট বিষয়বস্তু সিদ্ধার্থ মাতুরি একটি পাঠ্যপুস্তকের মতো একটি অধ্যায় থাকে তারপর সেই অধ্যায়ের প্রতি প্রশ্ন থাকে একইভাবে একটি মূল বিষয়বস্তু এবং শিক্ষার্থীরা তাদের প্রশ্ন বা সন্দেহ বা যেকোনো কিছু নিয়ে আসে এটি পাঠ্যপুস্তকের দ্বিতীয় সংস্করণের মতো হয়ে যায় নীতিন কুরিয়ান এবং এটি পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর বাইরে ঘটে যাওয়া শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রফেসর এবং সম্ভবত পরবর্তী পর্যায়ে শিক্ষক যেতে পারেন এবং এটি পরীক্ষা করে বলতে পারেন যে আমি যা শেখাতে চেয়েছিলাম কিন্তু শিক্ষার্থীরা এ থেকে কী নিয়েছিল সুতরাং এটি একটি তুলনা হতে পারে ঠিক আছে তাই নীতিন কুরিয়ান এটি শিক্ষকের জন্য একটি ফর্ম মূল্যায়ন শিক্ষকের স্ব মূল্যায়ন যেমন আপনি পুরোপুরি বলেছেন প্রফেসর শিক্ষকের জন্য আপনি বিষয়বস্তু দেখছেন এবং বলছেন যে আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হল এটি এবং তারা যা পেয়েছে তা হল কোনো অমিল নাকি একই খুব সুন্দর আমি যে দিকটি নিয়ে যাচ্ছি তা পছন্দ করেছি ঠিক আছে এর পরের ধাপ তাই আমাদের কাজ শেষ সুতরাং প্রথম ধাপ আমাকে বলুন আপনি কি করেছেন তাই আমরা যে মৌলিক ফলাফলগুলো চেয়েছিলাম কাঙ্খিত ফলাফল যা আমরা চেয়েছিলাম তা দিয়ে শুরু করেছিলাম এবং তারপর দলটি সম্ভাব্য সব ধারণা কি হতে পারে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে একটু বিশদ যা এর মধ্যে এসেছিল তা হল অবকাঠামো এবং অবকাঠামোবিহীন স্কুলগুলির কী হবে তাই তারা এই শ্রেণীবিভাগের কথা ভেবেছিল এবং তারপর এই দুইটি বিষয় উপ বিষয়গুলির কথা বলার জন্য তাদের ধারণাগুলি গুছিয়ে নিতে শুরু করেছিল এবং অবশেষে এই সব একটি সংগ্রহস্থল মাস্টার ধারণা এবং যা শাখা অনেক চলছে তারপরে শেষ ধাপে প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা ছিল যদি তুমি বলো যে এগুলি একেবারে যা আমরা একটি সিস্টেমে খুঁজছি তা একটি সংগ্রহস্থল কিনা কিন্তু আমার মৌলিক আমরা আমার মৌলিক কাঙ্ক্ষিত ফলাফল পূরণ হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখেছি এবং এখন আমাদের টেবিলের নীচে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যেখানে আমাদের সিস্টেমের জন্য কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে কিছু পরিধি যেমন পরিধির মধ্যে গ্রেডিং পদ্ধতি পরিধির মধ্যে ক্রমাগত মূল্যায়ন পদ্ধতি আছে কিন্তু এটি পুরো সিস্টেমের সাথে আবার সম্পর্ক স্থাপন করে এবং তারপর আবার এটি প্রত্যাশিত ফলাফল পূরণ হয় কি না তা দেখে আবার ফিরে আসে সুতরাং এইভাবে সমাধানের একটি বিস্তৃত কাঠামো কাজ করে তারা এটি আমার জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের মধ্যে দিয়ে করেছিল যা তাদের চিন্তাভাবনাকেও গঠন করতে সাহায্য করে সুতরাং যদি তোমার কিছু সুবিধার্থক একজন শিক্ষক প্রক্রিয়াটি পরিচালনা করেন এটি সত্যিই মস্তিষ্কের আলোচনার সেশানে লক্ষ্যের দিকে যেতে সাহায্য করে তাহলে সিস্টেম থেকে এটি আমাদের সুপারিশ সুতরাং আশা করি এটি তোমার নিজের সমাধানের পর্যায়ে দরকারী ছিল আমি তোমাকে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি যেটাতে তুমি কাজ করছো এবং এটি এখানে প্রয়োগ করো যেমন দলটি করেছে তাই সমাধান পর্যায় করার চেষ্টা করার জন্য শুভকামনা আমরা তোমাকে পরের পর্যায়ে পরীক্ষা বা প্রোটোটাইপিং করতে দেখতে পাবো এই সবকিছুকে বাস্তব জীবনে প্রয়োগ করা বাস্তব জীবনের ক্রিয়ায় এটি তোমার নিজের চোখের সামনে দেখা এবং তারপর অবশ্যই শেষ উপ পদক্ষেপটি এটিতে নেওয়া হবে গ্রাহকরা এবং দেখো কিভাবে তারা এর প্রতি প্রতিক্রিয়া দেখায় যা তাদের চূড়ান্ত লক্ষ্য ঠিক আছে ধন্যবাদ তারপর পরবর্তী মডিউলে দেখা হবে